সুতরাং আমরা হিউরিস্টিক অনুসন্ধান নিয়ে আলোচনা করছিলাম এবং আপনি এই অ্যালগরিদম টি দেখেছেন যেটাকে বলা হয়েছে সেরা প্রথম অনুসন্ধান সুতরাং এই অ্যালগরিদমটি যেভাবে কাজ করে তা হল এটি হল n এর h হিউরিস্টিক ফাংশন যা আপনাকে লক্ষ্যের দূরত্বের একটি অনুমান দেয় এবং মূলত প্রথম অনুসন্ধান যা করে তা হল এটি খোলা তালিকাকে সর্ট করে থাকে সুতরাং আসুন আমরা বলি নতুন হল নোডের একটি সেট যা Mogen দ্বারা তৈরি করা হয়েছে এবং যদি আপনারা লক্ষ্য করে থাকেন বেস্ট ফার্স্ট এবং এ্যার্লি অ্যালগরিদম এর মধ্যে মৌলিক পার্থক্য এই যে ওপেনটি নিম্নরূপ পরিবর্তিত হয়েছে যদি আমাদের কাছে এই h না থাকে তাহলে আপনি কেবল নতুন নোডগুলিকে ওপেনের টেল এ যোগ করতে পারেন যার আচরণটি ডেপ্থ ফার্স্ট সার্চ এর মতো হত এখন আমরা যা করছেন তা হল আমরা এই হিউরিস্টিক ফাংশন h ভিত্তিতে সর্ট করছি সুতরাং সেরা নোডগুলি সবসময় শীর্ষে আসে এই কৌশলটির কোনো পরিবর্তন হয় না আমরা সবসময় ওপেনের শীর্ষ থেকে নোডের বাছাই করি তারপরে স্টার্ট সমস্ত প্রক্রিয়াকরণটি করে এবং শেষ পর্যন্ত নতুন ওপেন নোডগুলি যুক্ত করুন দা নিউ নোডস ওপেন ইন সর্ট এখন যখন আমি সর্ট এর কথা বলি তখন আমরা মূলত ধারণাগতভাবে বলতে চাই যে আমরা এটি সাজিয়েছি তবে অবশ্যই আপনার কম্পিউটেসনাল পয়েন্ট অফ ভিউ থেকে প্রতিবার সর্ট ওপেন বলার থেকে আমরা বলতে পারি যে একটি সেট এ আমরা ওপেন কে বজায় রাখি প্রায়োরিটি কিউ হিসেবে এটি উপাদানগুলির একটি সাজানো তালিকা বজায় রাখার একটি কার্যকর উপায় এবং আপনি এতে নতুন উপাদান যোগ করতে পারেন এখন আপনি যদি বেস্ট ফার্স্ট সার্চ এর আচরণটি দেখেন এটি যা করে তা হল এটি কোনো নোড দিয়ে শুরু করে এবং তারপর এটিকে বন্ধ করে দেয় এবং এটি খোলা তালিকায় সাক্সেসার হিসেবে যোগ করে দেয় সুতরাং একক বৃত্তগুলি খোলা এবং ডবল বৃত্তগুলি বন্ধ হয়ে গেছে তারপর এটি তাদের মধ্যে যার h মান সেরা সেটিকে বেছে নেয় এবং প্রসারিত করে যে এখন একক বৃত্তের মধ্যে সবকিছু খোলা তালিকায় এটি h মানের উপর নির্ভর করে তাদের মধ্যে যেকোনো একটি নিতে পারে তাই আসুন আমরা বলি যে এটি এই নোডটিকে পরবর্তীতে প্রসারিত করে এবং আমি এখানে একটি ব্রাঞ্চিং ফ্যাক্টর 4 অনুমান করছি এবং এই পদ্ধতিতে অনুসন্ধানটি প্রসারিত হচ্ছে হয়তো নেক্সট এটি এক্সপ্যান্ড হবে যেহেতু এটি সর্বদা হিউরিস্টিক ফাংশনের দিকে দেখছে তাই এটি প্রয়োজনীয় নয় যে এটি এই চারটির মধ্যে একটিকে প্রসারিত করবে তাদের মধ্যে যে কোনও একটি হঠাৎ অন্যটির চেয়ে ভাল হয়ে উঠতে পারে কারণ এটি ধীরে ধীরে হিউরিস্টিক মানের দিক থেকে সবচেয়ে খারাপ এবং সবচেয়ে খারাপ হয়ে যাচ্ছে এবং এটি সম্ভব যে এর পরে এটি হঠাৎ ভিন্ন দিকে চলে যেতে পারে সুতরাং এটি এটাকে প্রসারিত করছে এবং তারপর হতে পারে এটিকে তাই অনুসন্ধানের কার্যটি এই সম্পূর্ণ তালিকায় হতে পারে যেটি মূলত একটি ওপেন লিস্ট যদি আপনি চিনতে পেরে থাকেন সুতরাং ওপেন তালিকাটি মূলত সমস্ত সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা যা তৈরি করা হয়েছে এবং যা পরবর্তী সময়ে যাচাই করে দেখা যেতে পারে এটি একটি বিশ্বব্যাপী তালিকা এবং বেস্ট ফার্স্ট সার্চ একটি বিশ্বব্যাপী অনুসন্ধানের অ্যালগরিদম সুতরাং এই অ্যালগরিদমটির বৈশিষ্ট্যগুলি কী যেগুলি আমরা চারটি দৃষ্টিকোণ থেকে দেখেছি এটি হল সময় স্থান গুণমান এবং সম্পূর্ণতা তাই আপনি যদি এই চারটি গুণ থেকে এই অ্যালগরিদম টি দেখেন তবে আমরা বলতে পারি যে এটি সম্পূর্ণ কারণ এটি সেরা প্রথম অনুসন্ধান একটি মাত্র ভিন্ন কাজ করে বেস্ট ফার্স্ট সার্চ ওপেন লিস্ট কে সর্ট করে অন্যথায় এটি সর্বদা ওপেন থেকে একটি নোড বেছে নেবে এবং এটিকে প্রসারিত করবে ইত্যাদি সুতরাং অন্তত সীমিত স্থানের জন্য এটি সম্পূর্ণ সমাধানের গুণমান যেমন আমরা দেখেছি সন্তোষজনক নাও হতে পারে সুতরাং এটির একটি উদাহরণ হল যদি এটি স্টার্ট নোড হয় এবং ধরা যাক যে এটির একটি উৎস আছে আর ধরুন লক্ষ্যটি এখানে কোথাও আছে তবে সেরা অনুসন্ধানটি এই পথ ধরে যাবে সুতরাং সম্ভবত এটি এই পরবর্তী জেনারেটেড স্ট্রাকচার সোর্স টিকে প্রসারিত করবে এটি এই জেনারেটেড স্ট্রাকচার সোর্সকে প্রসারিত করবে অ্যান্ড সো অন সুতরাং এটি লক্ষ্যের দিকে কোনো পথ খুঁজে পাবে যার কিছু সংখ্যক নোড থাকবে যেখানে এটি সম্ভব যেখানে এইটির লক্ষ্যের সাথে সরাসরি লিঙ্ক ছিল যে ক্ষেত্রে এটি দৈর্ঘ্যের এই পথে থাকবে না মনে রাখবেন যে আমরা গণনা করছি না আমরা h এর জন্য কোনো খরচ বরাদ্দ করছি না আমরা শুধু দেখছি প্রথমে সমাধানে কতগুলি রাজ্য রয়েছে তা কেবল গণনা করুন এবং এই পরিস্থিতিতে এটি সংক্ষিপ্ততম পথটি খুঁজবে না যেটি হলো এটি বা এটি এই দিকে যাবে আমরা উদাহরণে এটাও দেখেছি যে যদি একটি শহরের মানচিত্র থাকে এবং হঠাৎ পথে একটি নদী থাকে তাহলে বেস্ট ফার্স্ট সার্চ এটিকে লক্ষ্যের দিকে চালিত করবে এবং হঠাৎ দেখতে পাবে যে এখানে কোনও সেতু নেই এবং তখন সেটিকে দীর্ঘ পথের সিদ্ধান্ত নিতে হবে সুতরাং গুণমান গ্যারান্টি দিতে পারেনা আমরা অপটিমাইজড পাথ সর্বদা নাও পেতে পারি সময় এবং স্থানের জটিলতার কারণে এটি সত্যিই h এর উপর নির্ভর করে যদি হিউরিস্টিক ফাংশনটি ভাল হয় তবে এটি সরাসরি এই লক্ষ্যের দিকে অনুসন্ধান চালাবে এবং আপনি রৈখিক সময়ের মধ্যে লক্ষ্য খুঁজে পাবেন যখন রৈখিক স্থানের প্রয়োজন হবে এটি একটি অ্যালগরিদমের মতো যদি এটি সরাসরি লক্ষ্যের দিকে যায় তবে অবশ্যই ফ্যাক্টর এ এটা অসম্ভব কারণ হিউরিস্টিক ফাংশন তৈরি করা খুব কঠিন যা এত ভাল কিন্তু অনুশীলনে এটি সূচকীয় সুতরাং আমরা এটি চেষ্টা করতে চাই যে আমরা এমন অ্যালগরিদম চাই না যা প্রকৃতিতে সূচকীয় তাহলে আমরা কি করে এমন অ্যালগরিদম তৈরি করতে পারি যার জন্য কম স্থান প্রয়োজন এবং সময়ের জটিলতা কম হবে সুতরাং আসুন আমরা এই অ্যালগরিদম এর এই বৈচিত্রটি দেখি যার মধ্যে আমরা নিম্নরূপ পরিবর্তন করি আমরা কেবল এটি করি যে ওপেনটি আমাদের তৈরি করা নতুন নোডগুলির সাজানো সংস্করণ সুতরাং আমরা এখানে কি করেছি আমরা এই সমস্ত নোডগুলি বাদ দিয়ে দিয়েছি যেগুলি আমরা আগে তৈরি করেছিলাম সুতরাং এই ক্ষেত্রে ওপেন লিস্টটি একটি বড় তালিকা যেখানে সেই নোডগুলি আছে যেগুলি আমরা পূর্বে তৈরি করেছি এবং সেগুলি যা আমরা এইমাত্র তৈরি করেছি সবই খোলা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে সুতরাং এটি একটি অনুসন্ধানের মতো এখন আমরা যা করব তা হল যে শুধু লেটেস্ট নোডটি দেখতে হবে যে তারা কি নতুন নতুন নোড তৈরি করবে সবচেয়ে নতুন যেগুলি তৈরি করা হয়েছে তাদের মধ্যে সেরাটি বেছে নিন সুতরাং এই অ্যালগরিদম এর আচরণ কী আপনি কোনো স্টার্ট নোড দিয়ে শুরু করলেন এবং ধরে নেওয়া যাক যে আমরা প্যারেন্ট নোড কে রাখছি আপনি চিলড্রেন জেনারেট করেছি আপনি এদের মধ্যে একটি বাছাই করবেন ধরা যাক আমরা একই হিউরিস্টিক ফাংশন ব্যবহার করছি আমরা এই নোডটি তবে আমরা চিলড্রেন জেনারেট করেছি এখন এই অ্যালগরিদমটি বলছে যে শুধুমাত্র এই নোডের চিলড্রেন হলো আমাদের সেট অফ ক্যান্ডিডেটস এবং আমরা এই নোডগুলি সম্পর্কে ভুলে গেছি সুতরাং কার্যত আমরা তাদের মুছে ফেলেছি তাই সেই নোডগুলি আর বিদ্যমান নেই তাই ওপেনে এখন একটি সংক্ষিপ্ত তালিকা হতে চলেছে যেমনটি আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা এখানে একটি তৃতীয় লোড জেনারেট করি এবং আমরা এটিকে বাদ দিয়ে দিই সুতরাং এই বৈচিত্র্যের সাথে যা ঘটেছে তা হল যে অনুসন্ধানের ক্রিয়াটি কেবলমাত্র সম্প্রতি তৈরী করা নোডগুলিকে অ্যাকসেস করতে পারে বা বর্তমান নোডের প্রতিবেশী নোডগুলির মধ্যেই অনুসন্ধান করে একবার যখন আমরা এটা করব আপনার এই জিনিসটি আর সাজানোর বা সর্ট করার প্রয়োজন নেই আমরা কেবল এইভাবে অ্যালগরিদম টি পরিবর্তন করতে পারি যে এর পরেরটি একটি নোডের নাম এবং এটি বর্তমানে সেরা সুতরাং মূলত আমরা যা বলছি তা হল আপনি যদি বর্তমান নোডে থাকেন উদাহরণস্বরূপ যদি এটি বর্তমান নোড হয় তবে আপনি পরবর্তী নোডে চলে যান যেটা ধরা যাক এই নোডটা সুতরাং আপনার এখানে আছেন তারপর আপনি কেবল এইটিতে চলে যাচ্ছেণ এবং এই মুভ টি এখানে নেওয়া হচ্ছে সুতরাং এটি বর্তমান এবং এটি তার পরে যা আপনি দেখতে পাচ্ছেন আমরা বাছাই করার সময় নষ্ট করতে চাই না কারণ আমরা সেগুলিকে পরবর্তীকালে অন্যকোথাও ব্যবহার করতে যাচ্ছি না আপনি যখন একবার সিদ্ধান্ত নিলেন যে এটি এই বর্তমানের সেরা আমরা সরাসরি এটি নির্বাচন করতে পারি এবং এটি প্রথমের রৈখিক সময়ে করা যেতে পারে এবং আমরা এটিকে একটি লুপ এ রাখি যখন পরেরটি বর্তমানের চেয়ে ভাল আমরা কেবল এটি করতে থাকি যতক্ষণ না আমরা একটি ভাল নোড আরও ভাল নোডে চলে যেতে দেখতে পারি সুতরাং আমরা এখানে একটি জিনিস করেছি যা হলো আমরা দমিনেশন ক্রাইটেরিয়া টি পরিবর্তন করেছি যখন আমরা best first search করি তখন আধিপত্যের মানদণ্ড হয় গোল পরীক্ষা বা ওপেন এম্পটি হয়ে থাকে এর মানে হল আমরা হয় লক্ষ্যের দিকে এগোনোর পথ খুঁজে পেয়েছি বা আর কোন প্রার্থী বাকি নেই যে ক্ষেত্রে লক্ষ্যে পৌঁছানোর কোন পথ নেই কারণ এই অ্যালগরিদম টি একটি সম্পূর্ণ অ্যালগরিদম আপনি সফল হবেন যখন গোল টেস্ট ফাংশনটি সত্য হবে এখন আমাদের কাছে এই মানদণ্ড রয়েছে যখন পরবর্তীটি বর্তমানের চেয়ে ভাল সুতরাং আমরা কি বলতে চাইছি যে হিউরিস্টিক ফাংশনের ক্ষেত্রে আমরা এটি সম্পর্কে কথা বলছি তার সহজ অর্থ হল পরের হিউরিস্টিক মান বর্তমান ইন এর হিউরিস্টিক মানের চেয়ে ভাল লক্ষ্যের হিউরিস্টিক মান যদি 0 হয় তাহলে এটি বর্তমান নোড সিদ্ধান্তের মান থেকে কম হওয়া উচিত সুতরাং আপনি সমাপ্তির মানদণ্ডটি সহজভাবে পরিবর্তন করেছেন এবং আমরা এটিকে একটি অপ্টিমাইজেশান সমস্যায় রূপান্তরিত করেছি আমরা বলছি যে হিউরিস্টিক ফাংশনের মান অপ্টিমাইজ করুন সুতরাং একটি স্টেট স্পেস সার্চ অ্যালগরিদমের পরিবর্তে আমরা এখন একটি অপ্টিমাইজেশান সমস্যায় রূপান্তরিত করেছি এবং বলেছি যে আপনি যদি দেখেন তাহলে একটি সেরা মান সমৃদ্ধ নোড খুঁজুন এবং আমরা এটির আরও ভাল মান না পাওয়া পর্যন্ত আমরা এগিয়ে যেতে থাকি এখন আপনি যদি আপনার অবস্থা বিবেচনা করেন সেখানে আপনি অন্ধ ভাঁজ পড়ে আছেন এবং আপনি একটি পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছেন এবং আপনাকে পাহাড়ের চূড়ায় যেতে বলা হয়েছে তাহলে আপনি যে অ্যালগরিদমটি অনুসরণ করবেন তা হল তাই এই আপনি কি অন্ধ ভাঁজ করে দাঁড়িয়ে আছেন আপনি যে অ্যালগরিদমটি অনুসরণ করবেন তা হল যে আপনি সম্ভাব্যভাবে সমস্ত দিক দিয়ে একটি পদক্ষেপ নিতে পারেন ভাল কিছু আয় দিক এই সেট তারপরে সেই দিকে এগিয়ে যান যা উপরে উঠছে বলে মনে হচ্ছে এখন এটি একটি দ্বিমাত্রিক জগত বা এক মাত্রিক বিশ্ব যেখানে আপনি কেবল বাম বা ডানে যেতে পারেন তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যদি ডানদিকে যান তবে আপনি বামে গেলে আপনি উপরে যাবেন আপনি নীচের দিকে যাবেন তাই আপনি ডানদিকে যাবেন ঠিক এই অ্যালগরিদমটি যা করছে তা বর্তমান অবস্থার প্রতিবেশী অন্বেষণের একটি সেট তারপরে বলছে যে যদি একটি ভাল প্রতিবেশী থাকে তবে এটি সেই রাজ্যে চলে যাওয়া এই জিনিসটির সবচেয়ে ভাল এবং আপনি এখনও এটি চালিয়ে যান এটি আরও সুনির্দিষ্ট হওয়ার জন্য বর্তমানের চেয়ে ভাল এই পর্যায়ে আপনার নিজেরই চেক থাকা উচিত যে আপনার পরেরটি ভাল কিনা তা পরীক্ষা করা উচিত এবং তারপরে নীতিগতভাবে আপনি যা করছেন তা হল আপনি খাড়া গ্রেডিয়েন্ট বরাবর অগ্রসর হচ্ছেন এই উদাহরণে আমরা বলতে পারি যে আমরা সবচেয়ে খাড়া গ্রেডিয়েন্ট অ্যাসেন্ট করছি এবং এটি আশ্চর্যের কিছু নয় যে এই অ্যালগরিদমটিকে আসলে হিল ক্লাইম্বিং বলা হয় সুতরাং যদি আমি এই সংস্করণটি সরিয়ে ফেলি তবে এখন দেখার জন্য একটু পরিষ্কার হয়ে যায় তাই এই অ্যালগরিদম বলা হয় পাহাড়ে আরোহণের অ্যালগরিদম মূলত এটি একটি পাহাড়ে চোখ বন্ধ করে ওঠার মত এবং আমরা কেবল স্পিকার এর প্রবাহের দিকে অগ্রসর হই এবং ম্যাক্সিমা এ পৌঁছানোর আশা করি সুতরাং এর মানে হল যে আপনি যদি এখানে পৌঁছান এবং তারপরে আপনি থামেন এবং তারপরে আপনি আপনার চোখ খোলেন দেখেন যে একটি লোকাল ম্যাক্সিমা আছে কিনা তাহলে আমরা সেটিকে স্বন্ধ করব আমরা কীভাবে একটি গ্লোবাল ম্যাক্সিমা এ পৌঁছাবো সুতরাং আমি এখানে যা ব্যাখ্যা করতে চাই এই চিত্রটি এঁকে বোঝাতে চাইছি যে আপনি এইভাবে আরোহণ করেছেন এবং আপনি এমন জায়গায় পৌঁছেছেন যেখানে বর্তমান প্রতিবেশীর থেকে বাকি সমস্ত প্রতিবেশী ভাল নই সুতরাং প্রাথমিকভাবে অবশ্যই আপনি একটু স্বস্তি পেলেন যে আপনি ম্যাক্সিমায় পৌঁছেছেন কিন্তু যখন আপনি আপনার চোখ খুলবেন তখন হাসিটি পরিণত হবে কারণ তখন আপনি আবিষ্কার করবেন যে এটি আসলে এইরকম আসলে সমস্যাটি হচ্ছে যখন আপনি ইঙ্গিত করছেন যে এই অ্যালগরিদমটি এটিকে ম্যাক্সিমা বা একটি মিনিমাতে নিয়ে যাবে যদি আপনি মিনিমাইজ করছেন কারণ এটি সাদৃশ্যপূর্ণ হওয়া উচিত আপনি এই লোকাল ম্যাক্সিমাতে start পাবেন এবং এই অ্যালগরিদমটি একটি লোকাল সার্চ অ্যালগরিদম হওয়ার কারণে এই সমস্যাটি হচ্ছে এটি শুধুমাএ কারেন্ট স্টেট এর আশেপাশে বা নিকটে দেখে সিদ্ধান্ত নেয় সেটি পরবর্তী কোথায় যেতে পারে কিন্তু বেস্ট ফার্স্ট সার্চ অ্যালগরিদম এ ওপেন ক্যান্ডিডেটস এর একটি বিশ্বব্যাপী তালিকা বজায় রাখা হয় এটি সর্বদা একটি ভাল প্রার্থীর দিকে যেতে পারে তবে কখনই এই অ্যালগরিদম সম্পর্কে বলা আবশ্যক বলে না জটিলতার সমস্যাগুলির কারণে সময় স্থান জটিলতার সম্পূর্ণতা জড়িত কারণ আমরা দেখেছি এটি সম্পূর্ণ নয় সুতরাং হিল ক্লাইম্বিং বা পাহাড় আরোহণ আপনাকে গ্লোবাল অপটিমাতে নিয়ে যেতে পারে না এটি সম্পূর্ণ নয় এটি সমাধানের লোকাল ম্যাক্সিমা কোয়ালিটিতে ফিরে যাবে এছাড়াও আপনি সম্পূর্ণতার কথা বলতে পারবেন না আবার গুণমানের কথাও বলতে পারবেন না তবে সময় এবং স্থানের জটিলতা সম্পর্কে বলতে পারেন সুতরাং এই অ্যালগরিদমের স্পেস কমপ্লেক্সিটি কী এই log n এ যদি আমরা একটি বাইনারী ট্রী নিই তাহলে সেই লগ এন এ দেখুন সুতরাং একইভাবে স্পেস কমপ্লেক্সিটি বলতে আমরা বুঝি যে ওপেন ডিস্ক এর আকার কতটা কতগুলি নোডের প্রয়োজন হয় মেমোরিতে রাখার জন্য শুধুমাত্র সেই গড় সংখ্যাটি খোলার এই হিউরিস্টিক ফাংশন দ্বারা অন্বেষণ করতে হবে এই হিউরিস্টিক ফাংশনটি সেরা সুতরাং এর পরে আপনি এক বারে শুধুমাত্র একটি নোড বাড়াতে করতে থাকেন এই ক্ষেত্রে 1 প্লাস 4 অগ্রাধিকার সারিতে উপস্থিত রয়েছে তাহলে এটি কনস্ট্যান্ট স্পেস কমপ্লেক্সিটি তাই এই অ্যালগরিদম এর একটি প্রধান সুবিধা হলো যে বেস্ট ফার্স্ট এবং তার সম্পূর্ণ অ্যালগরিদম এর তুলনায় এটির জন্য ধ্রুবক স্থান প্রয়োজন আমরা বলেছি যে সাধারণের জন্য সূচকীয় স্থানের প্রয়োজন হয় না অবশ্যই সূচকীয় স্থানের প্রয়োজন হয় না তবে সর্বোত্তম প্রথম অনুসন্ধানটি করে কারণ এটি পারেনি কারণ এটির দিকনির্দেশনা ছিল না এটা বলবে এবং হিল ক্লাইম্বিংও সময়মতো গেমস করে কারণ এটি শুধুমাত্র গ্রেডিয়েন্ট বরাবর চলে গেলে গ্রেডিয়েন্ট নেতিবাচক হয়ে গেলে এটি চলা বন্ধ করে দেবে সুতরাং কিছু অর্থে এটির রৈখিক সময়ের প্রয়োজন হবে যে এটি n পদক্ষেপ নিলে এটি লাগবে এটি কেবল n পদক্ষেপ নেয় এবং সেই প্রয়োজনীয়টির সাথে যোগাযোগ করে সুতরাং প্রশ্ন হল এই সারফেসটি কি এই পাহাড় সম্পর্কে কথা বলছে যে আমরা এই পৃষ্ঠটি কোথা থেকে এসেছে সে সম্পর্কে কথা বলছি উত্তর হল এই পৃষ্ঠটি হিউরিস্টিক ফাংশন দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে যা আমরা এই জাতীয় জিনিসকে গাইড করতে ব্যবহার করছি সুতরাং আমি কয়েকটি উদাহরণ দিতে চাই যেমন একটি উদাহরণে ধরে নিন যে আপনার দুটি ভিন্ন হিউরিস্টিক ফাংশন থাকতে পারে এবং তারা বিভিন্ন সারফেস কে সংজ্ঞায়িত করবে এখন আপনি এই স্থানে যে সারফেসটি খুঁজছেন যদি সেটা মসৃণ হত এই রকম তবে আপনি দেখতে পাচ্ছেন যে এই অ্যালগরিদম টি আপনাকে গ্লোবাল ম্যাক্সিমায় নিয়ে যেতে পারত ওটা গ্লোবাল ম্যাক্সিমা সুতরাং এটি সত্যিই সমস্যার প্রকৃতির উপর নির্ভর করে যদি সমস্যার প্রকৃতি অনুসন্ধান করা হয় যে হিউরিস্টিক ফাংশনটি একটি মসৃণ এবং একঘেয়ে পৃষ্ঠকে সংজ্ঞায়িত করে তবে পাহাড়ে আরোহণ কাজ করবে অন্যথায় এটি স্থানীয় ম্যাক্সিমায় আঘাত পাবে সুতরাং আসুন আমরা ব্লক ওয়ার্ল্ড ডোমেন থেকে একটি উদাহরণ নিই যা একটি ডোমেন যা ব্যবহার করে প্রায়শই AI এর অনেক ধারণা চিত্রিত করা হয় এবং ডোমেনটি চিলড্রেন ব্লকের একটি সেট নিয়ে গঠিত সুতরাং উদাহরণস্বরূপ আপনার কাছে b নামক একটি ব্লকের সেট থাকতে পারে যা এইভাবে সাজানো হয়েছে যাতে আপনি একটি ব্লকের উপর মাত্র আরেকটি ব্লক রাখতে পারেন তাই এখানে আমাদের কাছে ফ্রী ব্লক রয়েছে এবং একটি অন্যটির উপর সাজানো তারপরে একটি টেবিল রয়েছে এবং তারপরে আমাদের আরও দুটি ব্লক দিয়ে এভাবে ভরাট করা আছে তাহলে এটি আমাদের গিভেন স্টার্ট স্টেট এবং গোল স্টেট টি ধরুন এইরকম দেখতে যেখানে A বসবে D এর উপর তারপরে B এর উপর D বসবে এবং C এর উপর B এর উপর বসবে এবং E কে এভাবে থাকতে দিন সুতরাং এটি হলো গোল স্টেট তাহলে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এখানে কেবল একটি পদক্ষেপ সম্ভব যেটি হলো এইরকম ব্লক x কে আমরা নেব উৎস থেকে গন্তব্যে সোর্স টি একটি স্ট্যাক এর শীর্ষে হতে পারে সুতরাং এই পদক্ষেপটি শুধুমাত্র তখনই নেওয়া যেতে পারে যদি আপনি ব্লকটি তুলতে পারেন মানে এটি অবশ্যই টেবিলের চারপাশে একটি স্ট্যাকের শীর্ষের কাছে থাকবে এবং আপনি এটিকে অন্য ব্লকের উপরে বা টেবিলে রাখতে পারেন সুতরাং উৎসটা শুধুমাত্র একটি স্ট্যাকের শীর্ষ বা স্ট্যাকের শীর্ষস্থানীয় ব্লক হতে পারে এবং গন্তব্যটিও এই স্ট্যাকের সবচেয়ে শীর্ষ ব্লক হতে পারে সুতরাং উদাহরণস্বরূপ এই পরিস্থিতিতে আমরা নিম্নলিখিত পদক্ষেপগুলি নিতে পারি আমরা বলতে পারি এটিকে b এর শীর্ষে সরান সুতরাং আপনি এমন একটি পরিস্থিতি পাবেন যে আপনি একটি সম্ভাব্য পদক্ষেপ নিতে পারেন এবং তারপর আরেকটি তারপর নামিয়ে রাখুন তাহলে এই B এবং C এইভাবে থাকবে D এখানে এবং A এখানে তৃতীয় একটি পদক্ষেপ যা আপনি নিতে পারেন তা হল আমরা D কে সরাতে পারি সুতরাং শুধুমাত্র A এবং D এই দুটি ব্লক আমরা এখানে সরাতে পারি কারণ তারাই একমাত্র স্ট্যাকের উপরে আছে সুতরাং আপনি A এর উপরে D কে রাখতে পারেন এবং E এখানে থাকছে এবং চতুর্থ সম্ভাব্য পদক্ষেপটি হল আপনি D কে নিচে রাখতে পারেন সুতরাং আপনি এই চারটি সম্ভাব্য চাল পাবেন এটি এই state এর পাশে অবস্থিত এবং হিল ক্লাইম্বিং অ্যালগরিদম নির্ধারণ করতে সাহায্যে করে যে আপনি কোন স্টেটে যেতে চান সুতরাং একটি হিউরিস্টিক ফাংশন ডিজাইন করতে হলে তাহলে আমরা কিকরে এখানে একটি হিউরিস্টিক ফাংশন ব্যবহার করতে পারি আমি দুটি ফাংশন নিয়ে আলোচনা করতে চাই তারা নিম্নরূপ প্রথম ফাংশন বলে যে যদি একটি ব্লক একটি সঠিক গন্তব্য ব্লকে বা ডেসটিনেশন ব্লকে বসে থাকে তাহলে আপনি আরও একটি ব্লক যোগ করুন আপনার গন্তব্য ব্লক A কে D এর উপর বসা উচিত B এর উপর বসা উচিত এবং B এর C এর উপর বসা উচিত এবং C টেবিলে থাকা উচিত এবং একইভাবে E এরও টেবিলে থাকা উচিত সুতরাং আসুন আমরা এটিকে h1 of n বলি এখানে বলা আছে যে ১ যোগ করুন যদি ব্লক on থাকে আমি কেবল একটি টার্ম হিসেবে ব্লক শব্দটি ব্যবহার করছি সাধারণভাবে আমরা ব্লক বা টেবিলকে বোঝাই এবং এটি চালু থাকলে আমরা 1 বিয়োগ করি তাই এটি এমন একটি ফাংশন দেয় যা শুধু একটি state এর দিকে লক্ষ্য করে সুতরাং একটি হিউরিস্টিক ফাংশনের ধারণা এই যে এটি গণনা করার খরচ কম হবে শুধু স্টেট টি লক্ষ্য করবে আর তার থেকে একটি মান বের করবে তাই আসুন আমরা এই সমস্ত ফাংশনের জন্য হিউরিস্টিক মান দিই আমরা একটি লক্ষ্য দিয়ে শুরু করি তাই এর জন্য এক যোগ করবো এর জন্য এক যোগ করবোএর জন্য এক যোগ করবো এবং সবকিছুর জন্যই এক যোগ হবে কারণ সবকিছু সঠিক জায়গায় রয়েছে সুতরাং লক্ষ্যের হিউরিস্টিক মান হল 5 বা প্লাস 5 শুরুর অবস্থা যাই হোক না কেন স্টার্ট স্টেটে আমাদের থাকবে 1 এর জন্য 1 এর জন্য 1 এর জন্য কারণ A এর থাকা উচিত d এর উপর কিন্তু এটা b 1 এর উপর এর জন্য 1 কারণ গোল স্টেটে D এর থাকা উচিত B এর উপর কিন্তু এটা E এর উপর বসে আছে সুতরাং যদি আমরা এই পুরো সাব টি যোগ করি তাহলে 1 এর একটা ভ্যালু পাব এখন অন্যান্য state এর কী হবে সুতরাং আসুন আমরা এই value টাকে দেখি এটা A B C এটা শেষ হয় 1 এ এখানে এর জন্য 1 আর এর জন্য 1 সুতরাং দেখা যাক আমি কোথাও ভুল করলাম কিনা এই স্টেট 1 এখানে 1 এর জন্য 1 এর জন্য 1 এর জন্য 1 এর জন্য সুতরাং এটা বাতিল করে এটাকে এবং e কে তাই এটাও 1 এর জন্য 1 এর জন্য 1 এর জন্য 1 এর জন্য 1 এর জন্য 1 এর জন্য সুতরাং এটাও 1 এই ক্ষেত্রে 1 এর জন্য 1 এর জন্য 1 এর জন্য 1 এর জন্য লক্ষ্য করুন কারণ a d এর উপর বসে আছে এবং এই ক্ষেত্রে গোল এ আপনি চান a কে d 1 এ বসাতে সুতরাং এই ভ্যালু হয়ে গেছে c অতএব এই হল চারটি স্টেট এটা একটা স্টেট এটা আরেকটা স্টেট এটা তৃতীয় স্টেট এটা চতুর্থ স্টেট এগুলো এই মুভ জেন ফাংশন জেনারেট করে এবং একে হিউড়িস্টিক ফাংশন বলে তাই অ্যালগরিদম বলছে প্রতিবেশীদের দিকে তাকান যদি প্রতিবেশীদের মধ্যে একজন ভালো অবস্থায় হয় তার চেয়ে যদি অন্তত একজন প্রতিবেশী বর্তমান অবস্থার থেকে ভালো অবস্থায় হয় তাহলে প্রতিবেশীদের মধ্যে সেরা একজনকে বেছে নিন এই উদাহরণে তিনজন প্রতিবেশী 1 এর সমান সুতরাং আমরা সেটা বিবেচনা করব না যেখানে আমরা বিবেচনা করি এর চেয়ে ভাল অতএব first move হিল ক্লাইম্বিং এ এই হিউড়িস্টিক ফাংশন তৈরি করবে এটা সম্পূর্ণ হবে তাহলে এখান থেকে বিকল্পগুলি কী কী আসুন আবার আমরা মুভ জেন ফাংশন করি সুতরাং আপনি হয় d কে সরাতে পারেন বা আপনি a কে সরাতে পারেন যদি আপনি a কে সরাতে চান তবে আপনাকে এই state এ ফিরে যেতে হবে এখান থেকে a কে নিতে পারেন এবং b এর উপরে রাখতে পারেন অথবা আপনি এখান থেকে a কে নিয়ে নীচে নামিয়ে রাখুন যেটা এই স্টেট অন্য বিকল্পগুলো হল আপনি b কে নিতে পারেন উপরে এবং a এর উপর এটাকে রাখুন ফলে আপনি এই স্টেট পাবেন এবং আপনাকে অবশ্যই আমাকে এর হিউড়িস্টিক ভ্যালু বলতে হবে সুতরাং 1 এর জন্য 1 এর জন্য 1 এর জন্য 1 এর জন্য 1 এর জন্য সুতরাং এই পুরো ব্যাপারটা 1 এ আসে অর্থাৎ এখান থেকে সেটা একটা মুভ আরও একটি মুভ হতে পারে আপনি b কে নিতে পারেন এবং এটি টেবিলের উপর রাখুন সুতরাং আপনি পাবেন B C এবং A A D E কাজেই এই 1 এর জন্য এই 1 এর জন্য 1 1 এবং 1 তাই এটাও 1 সব কি সঠিক হল সুতরাং এখানে আমরা এমন একটা state এ বসে আছি যার হিউড়িস্টিক ভ্যালু হল 3 এবং এর চারটে প্রতিবেশী আছে যার ভ্যালু 1 আমরা আগেই এটা কমপ্লিট করেছি এটার 1 এর ভ্যালু আছে যা আমরা আগে শেষ করেছি এই দুটোরও একটা ভ্যালু আছে 1 সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এটাই ম্যাক্সিমা এবং অ্যালগরিদম এখানে শেষ হয়ে যাবে গোল স্টেট এ পৌঁছানোর আগেই তে বিষয়ে আমরা আগ্রহী সুতরাং আসুন আমরা একটা ভিন্ন হিউরিস্টিক ফাংশন এর বিষয়ে আসি এবং এই ফাংশন টা নিম্নরূপ ধরা যাক এটার নাম n এর h 2 এবং এটা বলছে একটা স্ট্রাকচার এর প্রতিটা ব্লকের জন্য 1 যোগ করতে হবে সুতরাং আমরা পুরো কাঠামোতে দেখছি যে ব্লকগুলো বসে আছে এবং প্রতিটি ব্লকের জন্য 1 বিয়োগ করুন সুতরাং এর মধ্যে পার্থক্য হল আপনি O W যোগ করছেন হয় আপনি 1 যোগ করছেন বা 1 বিয়োগ করছেন এই ক্ষেত্রে আপনি অনেক কিছুর যোগ করতে পারেন তাই আপনি সঠিক কাঠামোতে প্রতিটি ব্লকের জন্য 1 যোগ করছেন সুতরাং যদি ব্লকের নীচে সম্পূর্ণ কাঠামো সঠিক হয় তবে কাঠামোর প্রতিটি উপাদানের জন্য আপনি 1 যোগ করবেন যদি এটি একটি দীর্ঘ কাঠামো হয় প্রতিটি উপাদানের জন্য আপনি 1 বিয়োগ করবেন সুতরাং আসুন আমরা একসাথে গোল দিয়ে শুরু করি এখানে 1 দিয়ে শুরু করব আর 2 দিয়ে এখানে কারণ এটা c এর উপর রয়েছে এবং c টেবিলে রয়েছে একইভাবে এখানে 3 কারণ b এর উপর d এবং c এর উপর b এবং c টেবিলে রয়েছে তাই নীচে তিনটি জিনিস আমরা ফ্যাক্টর করি এবং এখানে 4 আর এটা হল 1 সুতরাং এটা হল 10 1 11 আসুন স্টার্ট স্টেট এর দিকে দেখি আপনি যোগ করবেন 1 c এর জন্য 2 b এর জন্য 3 a এর জন্য যেহেতু এটা একটা লম্বা কাঠামো এটা হওয়া উচিত ছিল A D B C এর উপর কিন্তু এটা a b c a b c এর উপর এটা সঠিক কাঠামো নয় সুতরাং এটার নীচে তিনটে জিনিস বরাবর এখানে আমাদের আছে 2 3 একইভাবে আমরা এর জন্য 2 বিয়োগ করি কারণ এটা একটা ভুল কাঠামোর উপর এবং এর জন্য 1 সুতরাং এটা 3 এবং 3 ক্যান্সেলড আউট তাই এই হল 1 স্টার্ট স্টেট আপনারা দেখতে পাচ্ছেন একই ফোর্স নোড জেনারেট হচ্ছে একই মুভ দ্বারা গান ফাংশন যার সাহায্যে আপনি এটা সরাতে পারেন সুতরাং আসুন আমরা এখানে আগের মতই এই চারটি স্টেট এর ভ্যালু গুলোর ভালুয়েশন করি সুতরাং এই ক্ষেত্রে যেমন আমরা দেখেছি এটা রোগ করে 0 1 2 3 তাই এটা 0 এটা 1 এবং এটা 1 হবে সুতরাং এটা 0 তে শেষ হবে এই 3 টি যোগ করে 0 পর্যন্ত আগের মত সেটার সাথে এটা যোগ করে আরেকটা 4 কারণ এটা একটা ভুল কাঠামোতে রয়েছে যা তার নীচে চতুর্থ সুতরাং এখানে 4 আর এখানে 1 তাই এটা হবে 3 এই 1 1 2 3 এটার জন্য এই প্লাস 4 এর জন্য এই 1 এর জন্য এবং এর জন্য 2 সুতরাং এটা হবে 1 এবং এই শেষের টা যেটা 3 এই 2 1 এর জন্য এই 4 2 এর জন্য সুতরাং এটা 2 হয়ে যায় এবং এর জন্য 3 তাই এটা 1 হয়ে যায় এখন আসুন আমরা বোঝার চেষ্টা করি এবং যে এই হিউড়িস্টিক ফাংশন টা কি কীভাবে এটা পরিস্থিতিকে মূল্যায়ন করছে প্রথম হিউড়িস্টিক ফাংশন এটাকে 1 হিসাবে নিয়েছে এবং এটাকে 3 হিসাবে এবং এটা সবসময় 1 সুতরাং এটা মনে করা হয় যে এটা করার জন্য এটা একটা ভাল পদক্ষেপ এবং এটা মূলত সেই পদক্ষেপটি তৈরি করে এখন আপনি যখন সমস্যার দিকে তাকান তখন আপনি দেখতে পাবেন যে সর্বোত্তম সমাধান হল যখন আপনি A কে বাছাই করেন এটাকে কোথাও রেখে দিন তারপরে D কে তুলুন এটাকে B এর উপর রাখুন তারপরে A কে তুলে নিন এবং ওটার উপর রাখুন এটিই সর্বোত্তম সমাধান সুতরাং প্রথম সঠিক পদক্ষেপটা হল A S U করার জন্য A কে তুলে নিন ও টেবিলে রেখে দিন এবং আপনি যদি এই দ্বিতীয় হিউড়িস্টিক ফাংশন h 2 টা দেখেন যা আমরা দেখছি প্রথমত আপনি অবশ্যই লক্ষ্য করে থাকবেন যে এটা বৈষম্যমূলকভাবে সরানো হয়েছে প্রথম ফাংশন এ মাত্র কয়েকটা সেট অফ ভ্যালুস ছিল 1 এখানে 3 এখানে এবং 5 সেখানে এটার একটা ভ্যালু এখানে 1 এখানে 1 এর জন্য 0 এর জন্য 3 এর জন্য 1 এর জন্য এবং 1 এর জন্য সমস্ত মান আলাদা সুতরাং এটা মনে করা যায় না যে তারা স্টেট এ সমান এমনকি এটা অনুভব করা যে এটাই ভাল স্টেট তারপর এটা পরবর্তী সেরা স্টেট এবং এই দুটো স্টেট এরা খারাপ স্টেট প্রকৃতপক্ষে যেহেতু এর মানগুলি নিম্নতর এখন অ্যালগরিদম ব্যবহার করে এটা উন্নততর স্টেটে সরানো যেতে পারে এটা 1 এ ছিল আপনি 1 দেখতে পারেন সুতরাং এটা এই পদক্ষেপগুলো করবে এবং আপনি লক্ষ্য করবেন যে এখান থেকে সঠিক পদক্ষেপই করবে আমরা কী করতে পারি এটা হয় A কে বাছাই করবে এবং B এর উপর রাখতে পারে যা এখানে ফিরে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এটা কোন পদক্ষেপ নেবে না কারণ এটি 1 থেকে 1 এ যাচ্ছে বা এটা A কে তুলে নিয়ে D এর উপর রাখতে পারে এবং এটি সেই স্টেট যা আমরা এখানে দেখেছি এটি এই পদক্ষেপ করতে পারে এবং সেটা 1 থেকে আবার 1 এ যাচ্ছে সুতরাং এটি সেই পদক্ষেপ করবে না তাই এটি A কে বাছাই করতে যাবেনা এবং এটার সাথে কিছু করবে সুতরাং D এর উপর A যেতে পারত এটি একটা খারাপ state এর দিকে যাচ্ছে অন্যথায় এটা B এর উপর ফিরে আসতে পারত এটি ও অবশ্য পিছনের স্টেট এ নিয়ে যেতে পারে তাই অন্যান্য সম্ভাবনা কী আছে তাই এটি হয় B কে তুলতে পারে বা এটা D কে তুলতে পারে সুতরাং আসুন প্রথমে B এর কেসটা নেওয়া যাক এটি D কে তুলে নিতে পারে এবং C এর উপর বসাতে পারে Sorry B D E C A র উপর সেটি একটি সম্ভাবনা অথবা এটা এখান থেকে B কে তুলে নিতে পারে ও A র উপর নামিয়ে রাখতে পারে এটা দ্বিতীয় সম্ভাবনা এবং তৃতীয় সম্ভাবনা আপনি এটিকে নীচে নামিয়ে রাখুন সুতরাং B এর এই সমস্ত মুভ যা আমরা দেখছি এটি তৃতীয় সম্ভাব্য স্টেট তাই আসুন আমরা এই ভ্যালু গুলোকে মূল্যায়ন করি সুতরাং আমাদের কাছে এর জন্য আছে 1 1 2 এবং 3 এর জন্য তাই এটি 6 তাই এই ভ্যালু টা 6 হওয়া উচিত এটি কি সঠিক তাই C হল 1 E হল 1 2 D হল 2 তাহলে এটা বাতিল হলো সুতরাং এর জন্য 3 এবং এর জন্য 1 সুতরাং 4 তাই স্পষ্টতই এটি এই পদক্ষেপ করতে যাচ্ছে না সুতরাং এটি 1 এ বসে আছে শুধু এটি মনে রাখবেন যে এটি এখানে 1 এ মুভ করছেনা অথবা এখানে 1 এ বা এখানে 4 এ এই 2টো স্টেট এর জন্য স্টেট এর ভ্যালু কী সুতরাং এটি 3 2 2 তাই স্পষ্টতই এই স্টেটস গুলি সবচেয়ে খারাপ স্টেটস তাই এটি এখান থেকে সরছে না তাই এটি শুধুমাত্র D move গুলো ছেড়ে দেয় তাই আসুন আমরা সেখানে দেখি তাই আমি আইদার D কে তুলে নিতে পারি এবং B এর উপর বসাতে পারি বা A এর উপর বা নিচে রাখতে পারি সুতরাং তিনটি সম্ভাবনা আছে সুতরাং D B C E A বা এটি A এর উপর D বসাতে পারে যা B 1 এবং 2 3 2 এই স্টেট এর জন্য এটা কি সঠিক এর জন্য 3 এর জন্য 1 এর জন্য 1 এর জন্য 2 সুতরাং এটা হবে 1 মনে করুন এটা ছিল 1 এর উপর এটা 1 এর কাছে যাবেনা অথবা এটা 2 এর কাছে যেতে পারে আসুন আমরা এটাকে দেখি এবং এটা 1 2 3 ওটা 6 1 4 1 6 1 1 সুতরাং 6 তাই আপনি দেখতে পারেন যে এই হিউড়িস্টিক ফাংশন টি আসলে তৈরি করবে সার্চ হিল ক্লাইম্বিং অ্যালগরিদমটিকে এই দুটো পদক্ষেপ নেওয়ার জন্য প্রথমে এটা D কে তুলে নেবে ও নামিয়ে রাখবে প্রথমে এটা A কে তুলে নিয়ে টেবিলের উপর রাখবে এবং তারপর এটি D কে তুলে B এর উপর রাখবে এবং আপনি দেখতে পাবেন যে হিউড়িস্টিক ভ্যালু A 6 হচ্ছে আপনি যদি এটিকে এগিয়ে নিতে চান তবে আপনি দেখতে পাবেন যে এটি আপনাকে লক্ষ্য অবস্থায় নিয়ে যায় এবং পরের ধাপে অপরিহার্যভাবে এটি A কে বাছাই করে D এর উপরে বসাবে প্লাস 1 এর ভ্যালুটা মনে রাখবেন অন্য সমস্ত পদক্ষেপ এই ক্ষেত্রে সঠিক হবে না সুতরাং আমরা এখানে যা দেখছি তা হল যে একটি সমস্যা সমাধান করার জন্য দেওয়া আছে এটি একটি ব্লক সলভ এর সমস্যা আপনাকে কিছু প্রাথমিক কনফিগারেশন দেওয়া হয়েছে আপনার কিছু পছন্দসই কনফিগারেশন আছে যখন আপনাকে একটি সেট অফ মুভস দেওয়া হয় তখন আপনি হিল ক্লাইম্বিং ব্যবহার করতে চান এই দুটি ফাংশনই স্ট্যাটিক মূল্যায়ন ফাংশন এর মানে তারা শুধুমাত্র একটি স্টেট এর দিকে তাকায় এবং এর জন্য আপনাকে একটি ভ্যালু দেয় যখন আমি যখন আমরা এই 1 কে মূল্যায়ন করি এই 3 এর উপর অথবা এই 6 বা 1 এর উপর আমরা কোনও অনুসন্ধান করছি না আমরা শুধুমাত্র এই নির্দিষ্ট স্টেট এর দিকে তাকিয়ে আছি এবং বলছি যে এটি এই স্টেট এর জন্য ভ্যালু উভয়ই স্থির সুতরাং উভয়েরই কোনো না কোনো অর্থে কনস্ট্যান্ট টাইমের প্রয়োজন কিন্তু একটি আর একটার চেয়ে বেশি পার্সেপটিভ একটি অনেক ডিটেলড একটি পুরো কাঠামোর দিকে তাকায় এবং অন্যটা কেবল বর্তমান ব্লকটা কী তা দেখে আপনি দেখতে পাচ্ছেন যে একটি প্রথম হিউড়িস্টিক ফাংশনকে সার্চ করে এটিকে লোকাল ম্যাক্সিমাতে নিয়ে যায় এবং দ্বিতীয়টা এটিকে গ্লোবাল ম্যাক্সিমাতে নিয়ে যায় সুতরাং এর মানে কি এর মানে হল যে সারফেসটি যেটিকে স্থানীয় ম্যাক্সিমা হিসাবে সংজ্ঞায়িত করছে এটি এইরকম কিছু এইরকম যেখানে এই একের উপর পৃষ্ঠটি সংজ্ঞায়িত করছে তা মূলত মসৃণ সুতরাং হিল ক্লাইম্বিং এর মতো একটি অ্যালগরিদম ব্যবহার করার সময় আপনি একটি জিনিস করতে পারেন এমন একটা হিউড়িস্টিক ফাংশন বেছে নিন যা এইরকম একটি মসৃণ একঘেয়ে সারফেস কে ডিফাইন করবে এখন অবশ্যই আপনি এটা সম্পন্ন করেছেন এবং আপনি একটা খুব সস্তা মূল্যের বিনিময়ে সম্পন্ন করেছেন যার স্পেস রিকোয়ারমেন্ট কনস্ট্যান্ট হিউড়িস্টিক ফাংশন কনস্ট্যান্ট টাইম নেয় এবং সময়ের জটিলতা রৈখিক কারণ এটা কেবল ইতিবাচক দিকে একটা পদক্ষেপ নিতে থাকবে এবং শেষ পর্যন্ত লক্ষ্যে থেমে যাবে তাই এই কারণেই হিল ক্লাইম্বিং একটি আকর্ষণীয় অ্যালগরিদম কারণ এটি কনস্ট্যান্ট স্পেস এবং লিনিয়ার টাইমে আপনাকে এটি করার সুযোগ দেয় মূলত ক্যাশেসে আপনি হিউড়িস্টিক ফাংশন খুঁজে পেতে পারেন যা স্মুথ সারফেস কে ডিফাইন করবে অনুসন্ধানের জন্য যদি আপনি না খুঁজে পান তাহলে লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমাতে আটকে থাকার সমস্যায় পড়তে পারেন তখন হয়তো আমাদের এমন অ্যালগরিদম খুঁজতে হবে যেখানে হিল ক্লাইম্বিং এর বিভিন্নতা রয়েছে যা লোকাল ম্যাক্সিমাতে আটকে থাকার এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারে সুতরাং আমরা পরবর্তী ক্লাসে এটি দেখব এখন আমরা এখানেই থামছি